আমরা যাত্রার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি বিশ্বাস করো বা না করো একত্রে আমাদের এই যাত্রাও শেষ হতে চলেছে এটা 4 সপ্তাহের বেশি হয়ে গেছে যে তোমরা অনলাইনে এই বক্তৃতাগুলি শুনছো এবং ডিজাইন থিংকিং সম্পর্কে আরও সন্ধান করেছো প্রথমত আমি এখানে ভিডিওতে বক্তৃতা শুনতে সময় দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ জানাতে চাই আমি তোমাদের জন্য একসাথে এই ভিডিওগুলি করে অনেক আনন্দ পেয়েছি আমি আশা করি তোমরাও একই ধরনের আনন্দ পেয়েছো এটা শুনে আমাদের কর্মশালার বক্তৃতাগুলি দেখে গল্পগুলি শুনে আমি আশা করি তোমরা সেগুলো বাস্তব জীবনেও প্রয়োগ করছো কারণ এই নীতিগুলো কাজে লাগালে সবচেয়ে ভালো হয় আমাদের যাত্রা এখানে শেষ হতেই হবে সেটা না আমরা আসলে এটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারি হ্যাঁ তোমরা ঠিক শুনেছো আসলে তোমরা সামনাসামনি আসতে পারো আমরা একসাথে একটি কর্মশালা করতে পারি তার জন্য তোমাদেরকে যা করতে হবে তা হলো তোমাদের প্রেরণা সহ একটি লেখনী পাঠাতে হবে যে কেনো তোমরা এই কর্মশালার অংশ হতে চাও এবং এটা কি যেটা সত্যিই তোমরা সমাধান করতে চাও এটাকে প্রায় 300 থেকে 350 শব্দের মধ্যে রাখবে এবং একটি বা দুটি ছবি যোগ করা হতে পারে এবং যদি আমরা এটা পছন্দ করি এবং যদি তোমরা ভাগ্যবান হও তবে আমরা তোমাদেরকে আমন্ত্রণ জানাবো এবং আমরা একসাথে বসে তোমাদের প্রকল্পে কাজ করতে পারি এবং এটা আরও ভাল করতে পারি ডিজাইন থিংকিং প্রয়োগ করে এই প্রক্রিয়ায় কাউকে সাহায্য কোরো তাই আমি আশা করি তোমাদের লেখনীগুলির মাধ্যমে এবং সম্ভবত ব্যক্তিগতভাবেও তোমাদেরকে দেখতে পাবো অনেক শুভ কামনা রইলো ঠিক আছে ধন্যবাদ তাহলে বিদায়